ফিরে আসার জন্য স্বাগতম এবং এটি 37 নম্বর বক্তৃতা আমরা লিনিয়ার ইকুয়েশন এর সিস্টেম নিয়ে আমাদের আলোচনা চালিয়ে যাব এবং বিশেষ করে আজ আমরা সমাধান কৌশল খুঁজব যা গউস এলিমিনেশন পদ্ধতি সুতরাং আমরা এই গউস এলিমিনেশন পদ্ধতি সম্পর্কে কথা বলব এবং সেখানে আমরা দেখব যে কিভাবে এই পদ্ধতিগত নির্মূল কৌশল ব্যবহার করে সমাধান পাওয়া যায় এবং এর সাহায্যে আমরা সমাধান এর ধারাবাহিকতা সম্পর্কে ও কথা বলব তার মানে এই কৌশল এর সাহায্যে সমাধান এর এক্সিস্টেন্স এবং নন এক্সিস্টেন্স সম্পর্কে আমরা সনাক্ত করতে পারি যে সিস্টেম এর কোনো সমাধান আছে কিনা এবং এটি অনন্য বা এর কোন ও সমাধান নেই এই সমস্ত সনাক্তকরণ আমরা এই গউস এলিমিনেশন পদ্ধতি সাথে ও পরীক্ষা করতে পারি সুতরাং লিনিয়ার ইকুয়েশন এর সিস্টেম এ পদ্ধতি গুলি আমাদের কাছে মূলত অন্যান্য পদ্ধতি গুলির মতন যেমন ডিটার্মিন্যান্টগুলির পদ্ধতির সাথে অবশ্যই পরিচিত হতে হবে এবং আমরা এটিকে ক্র্যামার নিয়ম বলি সুতরাং এই ডিটার্মিন্যান্ট এর সাহায্যে আমরা সমাধান পাই এবং এটি সম্ভব যখন আমাদের একটি সিস্টেম থাকে যেখানে একটি অনন্য সমাধান বিদ্যমান থাকে এবং ইকুয়েশন এর সংখ্যা অজানা সংখ্যার সমান থাকে এবং সেক্ষেত্রে এই ডিটার্মিন্যান্ট এর এই পদ্ধতি ব্যবহার করে ইকুয়েশন এর একটি ছোট সিস্টেম এর সমাধান পাওয়া সম্ভব আমাদের ম্যাট্রিক্স ইনভার্শন পদ্ধতি ও রয়েছে যেখানে এই Ax b এই সিস্টেমটি আমরা একবার ম্যাট্রিক্স এর ইনভার্শন হলে সমাধান করতে পারি সুতরাং এর মধ্যে থেকে Ax b আমরা xA 1b এর মতো লিখতে পারি একবার আমাদের A 1 পেয়ে গেলে সুতরাং আমরা এই b দ্বারা গুণিত এবং তারপর আমরা x পাব সুতরাং যদি আমাদের কাছে একটি ম্যাট্রিক্স এর ইনভার্শন থাকে তবে আমরা সহজেই সিস্টেম এর সমাধানটি লিখতে পারি এখন এটি আরও কিছুটা সাধারণ ঘটনা যেখানে আমরা এই গউস এলিমিনেশন পদ্ধতি সম্পর্কে কথা বলব সুতরাং এখানে আমরা মামলাগুলি ও মোকাবেলা করব যখন আমাদের কাছে অ অনন্য সমাধান রয়েছে যার অর্থ অসীম অনেক সমাধান বা সিস্টেম এর কোনও সমাধান নেই সুতরাং এই সমস্ত আমরা এই গউস এলিমিনেশন কৌশল দিয়ে এটি খুঁজে বের করতে পারি এবং আমাদের কাছে ইটারেটিভ পদ্ধতি রয়েছে যা জ্যাকোবি এবং গাউস সিডেল পদ্ধতি সমাধান এর জন্য যখন আমাদের ইকুয়েশন এর একটি সিস্টেম থাকে যা সংখ্যায় বড় সুতরাং এই সমস্ত পদ্ধতি যা আমাদের কাছে ডিটারমিনেন্ট গউস এলিমিনেশন করার এই পদ্ধতি রয়েছে ইনভার্শন পদ্ধতি তারা আসলে ব্যর্থ হয় বা বরং তারা দীর্ঘ সময় নেয় তাই আমরা এই ইটারেটিভ পদ্ধতি গুলি গ্রহণ করি সুতরাং প্রথম তিনটি পদ্ধতি সরাসরি পদ্ধতির শ্রেণীতে পড়ে সরাসরি পদ্ধতির অর্থ হল আমরা আসলে এই কৌশল গুলি ব্যবহার করে সিস্টেম এর সঠিক সমাধান পাই যেখানে এখানে ইটারেটিভ পদ্ধতি গুলি আমাদের ইকুয়েশন এর প্রদত্ত সিস্টেম এর আনুমানিক সমাধান দেয় সুতরাং আমরা এই বক্তৃতায় এই গউস এলিমিনেশন পদ্ধতি সম্পর্কে কথা বলব যা এই প্রত্যক্ষ পদ্ধতির বিভাগে একটি খুব সাধারণ পদ্ধতি এবং আমরা এই কৌশল এর কিছু এলিমেন্টারি রও অপারেশন এর কথা ও বলব সুতরাং এলিমেন্টারি রও অপারেশনগুলো বলতে আপনি কী বোঝাতে চান সুতরাং আমরা একটি ম্যাট্রিক্স এর i th এবং j th রওটি বিনিময় করতে পারি এবং ইকুয়েশন এর সিস্টেম এ ফিরে যাই কারণ ইকুয়েশন এর সিস্টেম এর জন্য আমরা ম্যাট্রিক্স A লিখছি সুতরাং এই রও পরিবর্তন কিছুই নয় কিন্তু উদাহরণস্বরূপ দ্বিতীয় ইকুয়েশন লেখা প্রথম স্থানে এবং প্রথম ইকুয়েশন লেখা দ্বিতীয় স্থানে সুতরাং সমাধান এর সাথে এর কোনো সম্পর্ক নেই এবং ঠিক উপাদান রও অপারেশনগুলির ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্স এর সাথে করব যা আমরা পরিবর্তন করতে পারি আমরা ম্যাট্রিক্স এর যেকোনো দুটি রও বিনিময় করতে পারি দ্বিতীয়টি আমরা i th রও কে গুণ করতে পারি তার অর্থ একটি অ শূন্য সংখ্যার ল্যাম্বডা দ্বারা যে কোনও রও এবং এটি অবিকল এই বলার সমতুল্য যে আমাদের সেই ইকুয়েশন গুলি রয়েছে এবং আমরা যে কোনও ইকুয়েশন কে কিছু সংখ্যা দ্বারা গুণ করছি এবং আবার সিস্টেম এর সমাধান টি থাকবে আমাদের সেই অপারেশন এর সাথে একই Ri থাকবে সুতরাং আমরা এই রও অপারেশন সম্পর্কে যে ম্যাট্রিক্স এর কথা বলেছিলাম যে Ri এখন i th রওটি ল্যাম্বডা টাইমস Ri সুতরাং আমরা সবেমাত্র ল্যাম্বডা Ri ইকুয়েশন এ একটি অ শূন্য সংখ্যা গুণ করেছি এখানে ল্যাম্বডা টাইমস i th রওতে j th রও ছাড়া ও আমরা যা করতে পারি তা আমরা j th রওকে একটি অ শূন্য নম্বর ল্যাম্বডা দ্বারা গুণ করব কারণ যদি ল্যাম্বডা 0 হয় তবে আমরা এই Ri তে কিছু যোগ করছি না সুতরাং এই ল্যাম্বডা j th রও টাইমস এবং আমরা এটি i th রওতে যুক্ত করব এবং অপারেশনের দিক থেকে আমরা এখন যেমন লিখি RiλRj হিসাবে পরিণত হয়েছে সুতরাং আমরা Ri তে Rj যুক্ত করেছি সুতরাং R মানে রও সুতরাং i th রও আমরা এই ল্যাম্বডা টাইমস এই j thরও যোগ করেছি এবং নতুন Ri উঠে আসবে সুতরাং এখানে এগুলো এলিমেন্টারি রও অপারেশন যা আমরা এই গউস এলিমিনেশন পদ্ধতির জন্য ব্যবহার করব আসুন আমরা একটি সহজ উদাহরণের সাহায্যে এটি ব্যাখ্যা করি এবং তারপরে সম্ভবত পরবর্তী বক্তৃতায় আমরা আরও সাধারণ সমস্যার জন্য যাব সুতরাং এখানে আমরা একটি খুব সহজ উদাহরণ নিই সুতরাং আমাদের তিনটি ইকুয়েশন আছে x1x2x34 2x13x2x37 x12x23x39 প্রথমে আমরা এই ম্যাট্রিক্স আকারে এই ইকুয়েশন টি লিখে থাকি যেখানে আমরা ইকুয়েশন গুলির এই ডান দিকটি ও বাড়িয়ে থাকি 4 7 9 সুতরাং এখানে ডান দিক আমি মূলত গউস এলিমিনেশন পদ্ধতি করব এবং বাম দিকে আমরা সরাসরি ইকুয়েশন সঙ্গে একই কাজ করা হবে ঠিক কি আমরা করব সুতরাং এটা বোঝা সহজ যে এই গউস এলিমিনেশন এ খুব জটিল কিছু নয় তবে এটি একটি পদ্ধতিগত ফ্যাশন এ ভেরিয়েবলগুলি নির্মূল করার মতো সুতরাং এখানে আমাদের প্রথম পদক্ষেপ হবে যা আমাদের এই সম্মিলিত ম্যাট্রিক্স লিখতে হবে বা এই ফর্মে অগমেন্টেড ম্যাট্রিক্স বলা হয় সুতরাং আমাদের কাছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স A রয়েছে সুতরাং যদি আমরা ইকুয়েশন এর সিস্টেম টি Ax b ফর্মে লিখে লিখি সুতরাং এই b এই ক্ষেত্রে হতে চলেছে 4 7 9 সুতরাং এই দুটি ম্যাট্রিক্স A এবং ম্যাট্রিক্স B মূলত ইকুয়েশন এর প্রদত্ত সিস্টেম এর সমস্ত তথ্য এবং আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স এ কী করি আমরা মূলত এখানে এই A সংগ্রহ করি সুতরাং এটি অবিকল A 1 1 1 2 3 1 1 2 3 এবং এই b আমরা এখানে অতিরিক্ত কলাম এর মতো একই ম্যাট্রিক্স দিয়ে বাড়িয়েছি সুতরাং 4 7 9 সুতরাং এই ম্যাট্রিক্স কে আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স হিসাবে বলি সুতরাং এখানে আমরা এখন যা করি তা হল ইকুয়েশন গুলির সাথে বাম দিকের দিকটি যেমন আমি ইকুয়েশন এর সাথে সবকিছু বলেছি এবং তারপরে আমরা এই ম্যাট্রিক্স এর আকারে অনুবাদ করব এবং যাকে গউস এলিমিনেশন কৌশল বলা হয় সুতরাং এখানে আমরা এখন এই ইকুয়েশন নম্বর 1 এর সাহায্যে যা করছি আমরা ইকুয়েশন নম্বর 2 থেকে এই x1 ভেরিয়েবলটি নির্মূল করার চেষ্টা করছি সুতরাং আমাদের যা করার কথা তা হল আপনি যদি এই ইকুয়েশনটি 1 বাই 2 দ্বারা গুণ করেন এবং তারপরে এই ইকুয়েশনটি 2 নম্বর থেকে বিয়োগ করেন R2R2 2R1 R3R3 R1 x1x2x34 x2 x3 1 x22x35 b4 1 5 R3R3 R2 x1x2x34 x2 x3 1 3x36 b4 1 6 Solution x32 x2 121 x14 1 21 এবং এখন পরেরটি সুতরাং আমাদের এখানে এই রিডিউসড সিস্টেম বা করেসপন্ডিং অগমেন্টেড ম্যাট্রিক্স রয়েছে এবং এখন এই গউস এলিমিনেশন এ আমাদের এই অগমেন্টেড ম্যাট্রিক্স দিয়ে শুরু করতে এবং এই ফর্মে রিডিউস করতে আমাদের একটি পদক্ষেপ করতে হবে যাকে আমরা echelon form হিসাবে বলি সুতরাং আমরা পরবর্তী বক্তৃতায় এই আলোচনা চালিয়ে যাব যে সাধারণভাবে echelon form ঠিক কী b4 1 6 সুতরাং এক্ষেত্রে মোটামুটিভাবে এখন বলতে গেলে আমাদের দেখতে হবে যে আমরা এই echelon form টি পেয়েছি কিনা সুতরাং সর্বদা আমাদের এই echelon form এর জন্য একটি স্ট্রাকচার এর মতো এই পদক্ষেপটির জন্য এই স্ট্রাকচার থাকবে সুতরাং এখানে কিছু অ শূন্য সবকিছু শূন্য তারপর এখানে ও সবকিছু শূন্য এবং তারপরে সবকিছু এখানে শূন্য বাম দিকে স্বাভাবিকভাবে সুতরাং আমাদের কাছে সিস্টেম এর এই echelon form টি রয়েছে এবং একবার আমরা এই echelon form এ পৌঁছানোর পরে আমরা খুব সহজেই সমাধান পেতে পারি সুতরাং প্রথমে আসুন আমরা ইকুয়েশন গুলির সাথে দেখি কীভাবে এখন সমাধান পাওয়া যায় সুতরাং সমাধানটি শেষ ইকুয়েশন থেকে হবে যা আমরা সরাসরি x3 লিখতে পারি x32 x2 1x31 x14 x2 x31 গউস এলিমিনেশন এর ক্ষেত্রে আমরা যাকে বলি এই ব্যাক সাবস্টিটিউশন যা আসলে তৃতীয় পদক্ষেপ সুতরাং প্রথম পদক্ষেপটি ছিল এই অগমেন্টেড ম্যাট্রিক্স এ আপনার ম্যাট্রিক্স এবং ডান দিকের ভেক্টরটি রাখা দ্বিতীয়টি হল এই রও অপারেশনগুলি করে এই echelon form এ রিডিউস করা গউস এলিমিনেশন এর শেষ পদক্ষেপটি সাবস্টিটিউশন এ ফিরে আসতে চলেছে যেখানে আমরা সিস্টেম এর সমাধান পাব সুতরাং ব্যাক সাবস্টিটিউশন এ আমরা এখানে নীচ থেকে শুরু করব যেখানে 3x3 6 সুতরাং এটি শেষ ইকুয়েশন যা বলে 3x3 6 আমাদের সর্বদা মনে রাখা উচিত যে এর সাথে কর্রেসপন্ডিং আমাদের কাছে আসলে ইকুয়েশন এর সিস্টেম রয়েছে যা বাম দিকে দেওয়া হয় সুতরাং এখানে আমাদের আসলে 3x3 6 আছে তার মানে x3 এখানে 2 এবং এই x3 এটি থেকে জানা যায় আমরা এখন ধাপে ধাপে উপরে যাব সুতরাং এই ইকুয়েশন থেকে আমরা x2 ভেরিয়েবল পাব সুতরাং x2 1x31 সুতরাং ইকুয়েশন এর এই echelon form টি পাওয়ার পরে আমরা এই ব্যাক সাবস্টিটিউশন থেকে সমাধানটি বের করি এখানে আরও কয়েকটি বিষয় উল্লেখ করতে হবে এবং আমরা পরবর্তী বক্তৃতায় সেগুলো আবার অন্বেষণ করব সুতরাং আমরা যা পর্যবেক্ষণ করেছি তা হল আমরা একটি অনন্য সমাধান পেয়েছি আমরা সিস্টেম এর একটি সমাধান পেয়েছি 1 1 2 হিসাবে এবং সত্যিই এটি সিস্টেম এর অনন্য সমাধান আমরা ইকুয়েশন গুলি থেকে সরাসরি সমাধান পাওয়ার অন্য কোনও সম্ভাবনা দেখতে পাচ্ছি না কিন্তু এখন আমরা যা প্রবর্তন করতে যাচ্ছি তা হল এই প্রথম রওতে বা এই প্রথম কলাম এ এই সংখ্যাগুলিকে পিভট উপাদান বলা হয় এটিকে পিভট উপাদান বলা হয় এবং পিভট উপাদানটি সর্বদা একটি অ শূন্য উপাদান এবং এর নীচে সবকিছু শূন্য হওয়া উচিত এবং এখন এখানে যখন আমরা পরবর্তী রও বা পরবর্তী কলাম এ আসি এই সংখ্যাটি আবার পিভট কারণ এখানে সবকিছু শূন্য এবং এই সাব ম্যাট্রিক্স এও সবকিছু শূন্য পরের দিকে যাওয়া এটিও একটি পিভট উপাদান কারণ এটি অ শূন্য এবং বাম দিক এও শূন্যে দেওয়া হয়েছে এবং এখানে কিছুই নেই কারণ ম্যাট্রিক্সটি এই 33 ছিল সুতরাং এই অ শূন্য উপাদানগুলোকে পিভট বলা হবে কারণ সমাধান এর ধারাবাহিকতা তারা এখন সমাধান এর অস্তিত্ব এবং অস্তিত্ব না থাকা নিয়ে আলোচনা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং আমরা যদি এখানে পিভট এর সংখ্যা লিখে থাকি তাহলে এখানে আমাদের কতগুলি পিভট রয়েছে আমাদের তিনটি পিভট আছে আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স এ আমাদের ম্যাট্রিক্স এ আমাদের সিস্টেম এ তিনটি পিভট রয়েছে সুতরাং এখানে পিভট এর সংখ্যা অজানা সংখ্যার সমান আমাদের এখানে কতগুলো অজানা আছে তিনটি অজানা x1 x2 x3 সুতরাং এই পিভট এর সংখ্যা অজানা এর সংখ্যার সমান তাহলে আমাদের কাছে ঠিক অনন্য সমাধান রয়েছে এটি অনন্য সমাধান এর ঘটনা কারণ আমাদের পিভটগুলির সংখ্যা অজানা সংখ্যার সমান বা অন্য কথায় আমরা বলছি কারণ প্রতিটি কলাম এর একটি পরিবর্তনশীল এর সাথে যুক্ত সুতরাং x1 এর সাথে প্রথম টি এটি x2 এর সাথে যুক্ত এটি x3 এর সাথে যুক্ত কারণ যদি আপনি মনে রাখেন যে আমরা এই Ax b লিখতে পারি আমি বলতে চাইছি এই কলাম এর পরিপ্রেক্ষিতে এখানে এই পণ্যটি এখানে 1 0 0 x1 দ্বারা গুণিত হবে এবং তারপর দ্বিতীয় টি x2 দ্বারা গুণ করা হবে তৃতীয় কলামটি x3দ্বারা গুণ করা হবে সুতরাং এই প্রথম কলামটি এখানে x1 এর সাথে যুক্ত এটি x2 এর সাথে এটি x3 এর সাথে সুতরাং যদি প্রতিটি কলাম এর সংখ্যার একটি পিভট থাকে অন্য উপায়ে আমরা এটিকে এমনভাবে রাখতে পারি যে যদি প্রতিটি কলাম এর ক্ষেত্রে একটি পিভট থাকে তবে সমাধানটি একটি অনন্য সমাধান হবে সুতরাং প্রতিটি কলাম এর একটি পিভট রয়েছে এবং এটি ঠিক যখন আমাদের কাছে অনন্য সমাধান থাকে সুতরাং আমরা পিভটগুলিতে আরও কিছুটা অন্বেষণ করব এবং এটি এখানে এই ধারণাটির একটি খুব মৌলিক ভূমিকা এবং আমরা কেবল এই 3 বাই 3 ম্যাট্রিক্স বিবেচনা করছি সুতরাং আমরা পরবর্তী বক্তৃতায় এই পিভট এবং echelon form সম্পর্কে আরও কথা বলব সুতরাং এখন উদাহরণ নম্বর 2 এ গিয়ে আমরা এখন উদাহরণটি পরিবর্তন করেছি b4 7 9 সুতরাং এই অগমেন্টেড ম্যাট্রিক্স এই ফর্ম গ্রহণ করছে এবং সেই এলিমেন্টারি ট্রান্সফরমেশন যা আমরা আগে একই ট্রান্সফরমেশন করেছি কারণ ম্যাট্রিক্স এ সামান্য পরিবর্তন রয়েছে তা আবার প্রথম রও থেকে এই উপাদানটিকে 0 করার চেষ্টা করবে তার মানে আমাদের এই রও থেকে বিয়োগ করতে হবে 2 বার রও 1 সুতরাং এটা ঠিক এখানে R2R2 2R1এবং R3R3 R1 লেখা হয়েছে 4 1 5 R3R3 R2 4 1 6 সুতরাং এই echelon form রিডিউস করে আমরা এটাও উপলব্ধি করেছি যে প্রদত্ত সিস্টেমটি ইনকন্সিস্টেন্ট ইনকন্সিস্টেন্ট মানে আবার যে এর কোন সমাধান নেই বা এখানে এর কোনো সমাধান থাকতে পারে না সুতরাং কেবল এটিকে এই echelon form এ রিডিউস করে আমরা লক্ষ্য করি যে সিস্টেম এর কোনো সমাধান নেই কারণ শেষ ইকুয়েশন থেকে আমরা 0 6 পাচ্ছি সুতরাং এটি পর্যবেক্ষণ করে আমরা উপসংহার টেনেছি যে এই প্রদত্ত সিস্টেম এর কোনো সমাধান নেই এবং অন্য কথায় আমরা পিভট গুলির ক্ষেত্রে বলি যে ডান তম কলামটির একটি পিভট রয়েছে কারণ এখন এটি এখানে পিভট এবং এটি দ্বিতীয় রওতে বা দ্বিতীয় কলাম এ পিভট তৃতীয় কলামটির কোনও পিভট নেই কারণ এটি পিভট হতে পারে না কারণ এটি একটি 0 উপাদান পিভটটি একটি অ শূন্য উপাদান হতে হবে তবে এখানে এই সংখ্যাটি দেখে এটি একটি পিভট সুতরাং এটা সন্তোষজনক যে সবকিছু 0 এ ছেড়ে দেওয়া হয়েছে এবং নীচে যাওয়ার মতো কিছুই নেই সুতরাং আমাদের এই ডান তম কলাম এর একটি পিভট রয়েছে সুতরাং যা ঠিক ইনকন্সিস্টেন্সি এর ক্ষেত্রে হয় বা সিস্টেম এর কোনও সমাধান নেই কারণ এই সঠিক কলামটির একটি পিভট রয়েছে এটি হওয়া উচিত নয় পিভটটি এই প্রধান ম্যাট্রিক্স এ থাকা উচিত এখানে এই ডান তম কলাম এ নয় যা এই ডান দিকের ভেক্টর b এর সাথে করেস্পন্ড সুতরাং এটি কোনও সমাধান এর ক্ষেত্রে নয় এবং ইকুয়েশন গুলি ইনকন্সিস্টেন্ট এবং তাই সমাধানটি বিদ্যমান নয় এখন আমরা তৃতীয় উদাহরণে যাব যা আবার কিছুটা পরিবর্তিত হয়েছে b4 7 3 সুতরাং এখানে তবে আমরা এই R2R2 2R1 এবং R3R3 R1 একই অপারেশন করব একই অপারেশন কারণ লক্ষ্য ইকুয়েশন নম্বর 2 এবং ইকুয়েশন নম্বর 3 থেকে x1নির্মূল করা 4 1 1 সুতরাং এটি করে আমরা এটি পেয়েছি এবং তারপরে আরও একই অপারেশন কারণ এই রও 2 বা আমরা রও 3 থেকে ইকুয়েশন থেকে মুক্তি পেতে চাই এই উপাদান 1 এখানে সুতরাং আমরা কেবল বিয়োগ করব সুতরাং R3R3 R2 এবং সেই ভাবে আমরা এখানে এই 0 টিও পাব 0 এবং 0 4 1 0 সুতরাং এখন এটি আগের কেসের চেয়ে আলাদা আমরা 0 6 এর মতো কিছু পাচ্ছি না আমরা শেষ ইকুয়েশনটি পাচ্ছিলাম সম্পূর্ণ 0 সুতরাং 0 0 কোনও সমস্যা নেই অথবা অন্য কথায় আমাদের এখানে শেষ কলাম এ পিভট নেই কারণ আমাদের পিভট কী এটি একটি পিভট উপাদান এবং আমি যেমন বলেছি তারা ভেক্টর এবং ম্যাট্রিক্সের বেশ কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং এখানে এটি এখানে সবকিছু 0 পিভট এবং কিছুই অবশিষ্ট নেই এখন ডান দিকে আসা এই পিভট দেখুন এটি এখানে পিভট নয় কারণ বাম দিকে আপনার একটি অ শূন্য উপাদান রয়েছে সুতরাং পিভট এর জন্য এটি বাম দিকে 0 হতে হবে এবং নিচে ও হতে হবে এবং বাম দিকের সবকিছু 0 হতে হবে তাহলে আমাদের কি আছে আমাদের এখানে এই পিভট আছে আমাদের কাছে পিভট হিসাবে এই উপাদানটি রয়েছে এবং এখন কলাম নম্বর 3 বা রও নম্বর 3 এ যাচ্ছি আমাদের কোনও পিভট নেই সুতরাং কোনও সমস্যা নেই সুতরাং কিন্তু তবে অন্তত শেষ কলামটিতেও কোনও পিভট নেই সুতরাং সিস্টেম টি কন্সিস্টেন্ট সুতরাং সিস্টেম টি কন্সিস্টেন্ট মানে আমাদের সমাধান থাকবে এবং প্রকৃতপক্ষে এই ক্ষেত্রে যখন আমরা দেখি যে ইকুয়েশন গুলি কন্সিস্টেন্ট এবং এই পিভটগুলির সংখ্যা আসলে অজানা সংখ্যার চেয়ে কম সুতরাং এই ক্ষেত্রে আমরা মাত্র দুটি পিভট পেয়েছি এবং তিনটি অজানা ছিল সুতরাং এক্ষেত্রে আমাদের কাছে অসীম অনেক সমাধান রয়েছে কারণ অনন্য সমাধান এর ক্ষেত্রে পিভট এর সংখ্যা অজানা সংখ্যার সমান হবে সুতরাং এক্ষেত্রে আমাদের কাছে অসীম অনেক সমাধান থাকবে এবং পরিপ্রেক্ষিতে আবার এটি সমাধান এর জন্য একটি খুব নিয়মতান্ত্রিক পদ্ধতি থাকবে যখন আমাদের কাছে অসীম অনেক সমাধান এর এই কেসটা থাকবে সুতরাং এই কলাম এর পিভট আছে এই কলামটির একটি পিভট তৃতীয় কলাম এর কোনও পিভট নেই এবং আমি যেমনটা বলেছি আমরা এটি x1 এর সাথে সামঞ্জস্যপূর্ণ বলি এটি x2 এর সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এটি x3 এর সাথে সামঞ্জস্যপূর্ণ সুতরাং এখানে যেহেতু এই x3 তৃতীয় কলামের সাথে সম্পর্কিত একটি পিভট নেই আমরা বলি যে এই x3 একটি ফ্রি ভেরিয়েবল কারণ এই x3 এর সাথে সামঞ্জস্যপূর্ণ কলামটিতে কোনও পিভট নেই এবং আমরা এটিকে একটি ফ্রি ভেরিয়েবল বলি ফ্রি মানে আমরা এটি কে আমাদের ইচ্ছা মত বেছে নিতে পারি সুতরাং ঠিক এই পয়েন্ট যেখানে আমরা অসীম অনেক সমাধান এর আলোচনায় প্রবেশ করছি এবং যেহেতু এটি একটি ফ্রি ভেরিয়েবল তাই আমরা যা চাই তা বেছে নিতে পারি এবং আমরা এখন সেটাই করব সুতরাং এখানে পিভট সংখ্যা অজানা সংখ্যার সমান কারণ সেখানে দুটি পিভট এবং তিনটি অজানা আছে এবং ফ্রি ভেরিয়েবল এর সংখ্যা অবিকল বাম টি হবে কারণ এটি এখানে দখল করা হয়েছে আমাদের পিভট x2 কিন্তু x3 একটি পিভট নেই সুতরাং এটি একটি ফ্রি ভেরিয়েবল সুতরাং ফ্রি ভেরিয়েবল এর সংখ্যা হবে n r সুতরাং n এখানে এই প্রধান ম্যাট্রিক্স এ কলামগুলির সংখ্যা বা অজানা সংখ্যা এবং এই r টি বিয়োগ করে যে পিভটগুলির সংখ্যা আমরা পিভট এর সংখ্যা কে এই নামটি দিই তো এখন আমাদের কাছে কি আছে আমাদের সিস্টেম আছে যা এই আকারে রিডিউস করা হয় এবং যেখানে x3 আমরা ফ্রি ভেরিয়েবল হিসাবে ডিনোট করেছি এবং তারপরে আমরা এই x3 কিছু একটি রিয়েল সংখ্যা হিসাবে চয়ন করতে পারি এবং তারপর একবার আমাদের x3 আছে তারপর ইকুয়েশন নম্বর 2 থেকে আমরা x2 পাব কারণ এগুলি এখন নির্ভরশীল ভেরিয়েবল x1 x2 x3 5 1 0 α 2 1 1 x3α x2 1α x15 2α সুতরাং এটি Ax0 এর সমাধান এবং এটি নাল স্পেস যাকে আমরা নাল স্পেস হিসাবে ডাকব এবং এই বিষয়ে আরও আলোচনা হবে আমরা কিছুটা পরে করব তবে এই Ax0 এর সমাধান যা একটি খুব নির্দিষ্ট স্ট্রাকচার এখানে আমরা একবার এই সমাধানটি এখানে লিখে গেলে দেখতে পাই এর দুটি উপাদান রয়েছে একটি এই আলফা ছাড়া এবং অন্যটি আলফা সহ এবং এই অংশটি এখানে 2 1 1 এটি ঠিক Ax0 সন্তুষ্ট করে এবং যদি এটি Ax0 সন্তুষ্ট করে তবে আলফা টাইমস Ax0 কেও সন্তুষ্ট করে কারণ আলফা কেবল একটি কনস্ট্যান্ট এবং যদি x এই Ax0 সন্তুষ্ট করে তবে A গুন আলফাও Ax0 সন্তুষ্ট করবে এবং এই Ax0 এর সমাধান কারণ এখানে প্রতিটি আলফা এর জন্য অনেক সমাধান রয়েছে আলফা আপনি 1 নেন আপনি 2 নেন আপনি 15 নেন যে কোনও কিছু সুতরাং এটি ঠিক Ax0 এর সমাধান এবং পরে আমরা এটিতে আসব এটিকে বলা হয় a এর নাল স্পেস সুতরাং নাল স্পেস কিছুই হবে না তবে এই Ax0 এর সমস্ত সমাধান একসাথে নাল স্পেস হিসাবে বলা হবে এখানে আলফা ছাড়া এই কনস্ট্যান্ট অংশ প্রদত্ত সিস্টেম এর একটি নির্দিষ্ট সমাধান Ax b সুতরাং এই 5 1 0 আমাদের ইকুয়েশন সন্তুষ্ট করবে এবং এই 2 1 1 যে কোনও সংখ্যা দ্বারা গুণিত এটি Ax0 সন্তুষ্ট করবে যে তথাকথিত হোমোজেনিয়াস ইকুয়েশন সিস্টেম আমাদের প্রদত্ত সিস্টেম এর সাথে সামঞ্জস্যপূর্ণ সুতরাং হোমোজেনিয়াস মানে ডান দিকে আমরা 0 সেট করেছি সুতরাং এটি একটি খুব বিশেষ স্ট্রাকচার যা আমরা পরে আরো কথা বলব সুতরাং সর্বদা আপনার কাছে থাকবে যে এটি আমাদের x আমরা xp লিখতে পারি সুতরাং প্রদত্ত সিস্টেম এর একটি বিশেষ সমাধান এবং হোমোজেনিয়াস সিস্টেম এর সমাধান এর এটি যখন আমরা ডান দিকটি 0 এ সেট করি এবং কেউ সহজেই পরীক্ষা করতে পারে যে এটি 2 1 1 আসলে সন্তুষ্ট করে যখন আমাদের এই হোমোজেনিয়াস একটি থাকে তার মানে ডান দিকের 0 সুতরাং এই 2 1 1 সুতরাং এটি 0 এর সমান এটি সন্তুষ্ট করে সুতরাং এটি এই অংশে এই তিনটি ইকুয়েশন সন্তুষ্ট করবে এবং যে কোনও সংখ্যাও আমরা এটিকে এটিতে গুণ করতে পারি এটি প্রভাবিত করবে না কারণ ডান দিকের দিকটি 0 সুতরাং এই অংশটি ঠিক Ax0 এর সমাধান Ax b ইকুয়েশন এর সাথে সামঞ্জস্যপূর্ণ সুতরাং এই অংশটি এখানে Ax0 এর সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এটি একটি নির্দিষ্ট সমাধান যা এই Ax b ইকুয়েশন কে ঠিক সন্তুষ্ট করে সুতরাং এই বিষয়ে আরও আমরা আমাদের পরবর্তী বক্তৃতায় চালিয়ে যাব সুতরাং আমরা এই এলিমিনেশন কৌশল এর একটি খুব মৌলিক ভূমিকা দেখেছি এবং বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ এই echelon form যা আমরা অন্তত এই 3 বাই 3 সিস্টেম এর জন্য দেখেছি এবং এই echelon form এর উপর ভিত্তি করে আমরা সমাধান এর ধারাবাহিকতা বা সমাধান এর অসঙ্গতি সম্পর্কে কথা বলতে পারি সুতরাং অনন্য সমাধান এর এই সমস্ত ক্ষেত্রে অসীম ভাবে অনেক সমাধান এই echelon form এর সাহায্যে আলোচনা করা যেতে পারে সুতরাং এই রেফারেন্সগুলো আমি বক্তৃতা গুলো প্রস্তুত করার জন্য ব্যবহার করেছি এবং অসংখ্য ধন্যবাদ